মৌলিক সুত্রগুলি পরবর্তী অংশ আপনাদের পুনরায় স্বাগতম এইমাত্র Y Δ রূপান্তর Y lrmΔ transformation সম্পর্কে বলা হয়েছে সুতরাং কীভাবে এটি একত্রিত করা হবে এখানে সেই বিষয়ে সামান্য দেখতে হবে সুতরাং যদি সার্কিটের দিকে তাকাই ধরুন 240 নম্বর চিত্রে একটি সরল ব্রিজ সার্কিট দেওয়া হয়েছে তাহলে কীভাবে রোধ Ra থেকে R6 কে একত্রিত করা হবে এখন দেখুন একটি সরল ব্রিজ সার্কিট আছে এবং এখানে রোধ Ra R4 R5 R6 আছে তাহলে কীভাবে এটিকে R6 এর মাধ্যমে একত্রিত করা যায় সুতরাং সেক্ষেত্রে সিরিজ প্যারালাল কম্বিনেশন পাওয়া কঠিন হবে কারণ তাদের সংযোগের উপায় হল R সুতরাং সাধারণত একটি টার্মিনাল ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে একে সরলীকরণ করতে হবে উদাহরণস্বরূপ একটি টার্মিনাল মানে মূলত 2 এবং 4 এই 2টি টার্মিনাল এখানে দেখুন যে 2 এবং 4 এই 2টি টার্মিনাল আসলে মূলত একটি সাধারণ টার্মিনাল এবং এটি একটি 1 নম্বর টার্মিনাল এটি আরেকটি 3 নম্বর টার্মিনাল এবং 2 এবং 4 এই 2টি মূলত একটি সাধারণ টার্মিনাল এবং এখানে সংযোগকারী রেজিস্ট্যান্সগুলি দেওয়া আছে R1 R2 এবং R3 একই সার্কিটকে যদি প্রসারিত করা হয় এবং এটিকে একই সার্কিটের মতো করা হয় তবে উভয়ই একই থাকে তবে এটিকে কখনও কখনও T নেটওয়ার্ক বলা হয় এখানে এটি বিন্দু 1 এবং এটি বিন্দু 3 শুধু এই বিন্দুটি প্রসারিত এবং শুধু এটি এই মত আঁকা হয়েছে এটি কখনও অন্য নেটওয়ার্ক নয় উভয়ই একই সুতরাং এটি মূলত একটি টার্মিনাল কারণ এখানে 2 এবং 4 একটি সাধারণ টার্মিনাল সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এটি একটি নেটওয়ার্ক যাকে কখনও Y নেটওয়ার্ক আবার কখনও কখনও T নেটওয়ার্ক বলা হয় সুতরাং আরেকটি বিষয় হল Δ বা পাই নেটওয়ার্ক সুতরাং আসলে এটিকে কখনও কখনও Δ নেটওয়ার্ক বলা হয় এখানেও এই 2 নম্বর এবং 4 নম্বর সাধারণ টার্মিনাল সুতরাং এটি মূলত একটি টার্মিনাল এবং একে আসলে এই 2 এবং 4 এক সাথে চিহ্নিত করা হয়েছে তবে এটি মূলত একটি টার্মিনাল এবং যদি শুধু এই বিন্দুটিকে এখানে কোথাও নিয়ে আসা হয় এবং এই বিন্দুটিকে এখানে কোথাও নিয়ে আসা হয় তবে এই চেহারাটি একটি পাই নেটওয়ার্কের মত হয় সুতরাং এটি একটি সাধারণ বিন্দু সুতরাং এটি একটি পাই নেটওয়ার্কের মতো দেখায় উভয়ই একই কখনও কখনও এটিকে একটি Δ নেটওয়ার্ক এবং এটিকে কখনও কখনও পাই নেটওয়ার্ক বলে তবে উভয়ই একই তাই এই কারণেই লেখা হয় Δ নেটওয়ার্ক এবং এই পাই নেটওয়ার্ক সুতরাং যেভাবে এটি করতে হবে তা হল মূলত হয় Y থেকে Δ এবং Δ থেকে Y এ রূপান্তর করতে হবে সুতরাং এখানে উপস্থিত Δ নেটওয়ার্ক এবং ইকুইভ্যালেন্টের উপর একটি নেটওয়ার্ক সুপার ইম্পোজ করতে হবে এবং নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রোধ খুঁজে বের করতে হবে তাই এখানে Δ থেকে Y এ থেকে রূপান্তর করতে যান সুতরাং নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রোধ পাওয়ার জন্য Y বা T নেটওয়ার্কের প্রতি জোড়া নোডের রোধ Δ বা pi নেটওয়ার্কের একই জোড়া নোডের রোধের সমান এটি তাই দেখাচ্ছে এখন আসুন আমরা প্রথমে এইগুলি খুঁজে বের করার চেষ্টা করি উদাহরণস্বরূপ যদি নেটওয়ার্কের 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনালের মধ্যে দেখা হয় এখানে 2 এবং 4 সাধারণ টার্মিনাল তাই আমি এখানে দেখাচ্ছি যে 2 এবং 4 সাধারণ তার মানে এটিকে একটি বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত করুন আর এই দিকটির কথা ভুলে যান তার মানে যখন এই দিকটি খোলা থাকে তখন আসলে এটি Ra সুতরাং এটি হবে Ra তাই এটি পরিষ্কার করে আমাকে এগিয়ে যেতে দিন সুতরাং যদি এটি দেখি যে এটি সংযোগ Ra এর জন্য এখন যদি এই Δ সার্কিটটি দেখেন তবে আবার এখানে আসুন এখানে এই Δ সার্কিটে আসলে এই দিকে কিছুই সংযুক্ত নয় তার মানে যদি এখানে তাকান তাহলে দেখতে পাবেন যে যদি এখানে এটি খুঁজে বের করার চেষ্টা করা হয় তাহলে Δ এর অর্থ হল Rc এবং Ra তারা সিরিজে রয়েছে এর মানে Rb এর সমান্তরালে Ra Rc তার মানে এখানে লিখতে পারেন যে এই Ra এবং Rc এই 2টি সিরিজে আছে এবার Ra Rc সিরিজের সাথে Rb কে সমান্তরাল করে তুলেছে সুতরাং Δ হবে Ra Rc Rb Ra Rb Rc সুতরাং এটি নেওয়ার সময় দয়া করে এখানে কিছু বিবেচনা করবেন না এটি কেবল Ra এবং Rc এখানে এই Rc এটি খোলা সুতরাং এই দিকে কিছুই নেই এবং তাই Ra Rc তারা সিরিজে রয়েছে এবং তারা Rb এর সাথে সমান্তরালে রয়েছে সুতরাং এটি হবে Ra Rc Rb Ra Rb Rc সুতরাং এটি পরিষ্কার করে আমরা পরবর্তীতে যাচ্ছি সুতরাং এটি হবে Ra Rc Rb Ra Rb Rc এখন উভয়ই আসলে একই উভয়ই সমান শুধু বলা হয়েছে যে এটি Δ কানেকশন কারণ ইকুইভ্যালেন্ট খুঁজে বের করতে হবে তাই তারা সমান হবে অতএব এটি হবে Ra Rc Rb Ra Rb Rc এটি 242 নম্বর সমীকরণ এই সমস্ত বিষয়গুলি 240 নম্বর এবং 241 নম্বর সমীকরণে দেওয়া হয়েছে একইভাবে যখন এই সার্কিটে আসবেন তখন Ra পাবেন এখন যদি Ra নির্ণয় করার চেষ্টা করি তবে এটি আসলে মূলত কিছুই নয় কারণ অন্য দিকে কিছুই খোলা নেই সুতরাং এটি Ra Rb এখন যখন Δ এ আসি তখন আমাকে এটি পরিষ্কার করতে দিন যখন এখানে Δ এ আসি তখন Ra নির্ণয় করার চেষ্টা করি আমাকে চিহ্নিত করতে দিন তার মানে সেই সময়ে Ra এবং Rb সিরিজে আছে অতএব lrmΔ Ra এবং Rb সিরিজে আছে এবং সেটি Rc এর সাথে সমান্তরালে রয়েছে তার মানে এটি হবে Ra Rb Rc Ra Rb Rc এতে কিছু যায় আসে না কারণ যখন Ra নেবেন এই Rb এবং Rc সেখানে সিরিজে আছে সুতরাং শুধু এটি পরিষ্কার করা যাক এর মানে যখন Ra নেওয়া হবে তখন Rb সিরিজে রয়েছে এবং সেটি হল Ra Rb এই Rc এর সাথে সমান্তরালে রয়েছে সুতরাং এটি হবে lrmΔ Ra Rb Rc Ra Rb Rc তাই এই সমীকরণে লেখা হয়েছে lrmΔ Ra Rb Rc Ra Rb Rc এটি এই সমীকরণ 243 একইভাবে তৃতীয়টি অর্থাৎ Ra এর মানও নির্ণয় করা যেতে পারে আমাকে আর পুনরাবৃত্তি করতে হবে না এখন বিষয়গুলি সহজেই বোধগম্য একইভাবে Ra এর জন্য করলে এটি Ra হয়ে যাবে এবং সেটি Rb Rc এর সমান্তরালে দেখতে পাবেন কারণ এই ক্ষেত্রে Rb এবং Rc সিরিজে থাকবে সুতরাং lrmΔ Rb Rc Ra Ra Rb Rc সুতরাং যদি এই সমীকরণগুলি 242 243 এবং 244 লক্ষ্য করেন তবে দেখুন যে এখানে একটি অজানা রাশি রয়েছে এবং এই সমীকরণটিকে সমাধান করতে হবে তাই আমি সরাসরি সমাধানটি লিখছি তবে আপনি চাইলে নিজের মতো করে সমাধান করার চেষ্টা করতে পারেন তবে আসলে কিছু কৌশলের প্রয়োজন নেই যা বলেছি এটিকে স্মৃতিতে রাখতে পারি সুতরাং Ra এর জন্য 242 243 এবং 244 সমাধান করলে আমরা পাব lrmΔ Rb Rc Ra Ra Rb Rc সুতরাং কিভাবে এটি মনে রাখবেন যে Δ থেকে কিভাবে Δ থেকে রূপান্তর করবেন এইটিতে ফিরে যান এখন দেখুন যে এখানে এটি Rb Rc Ra সুতরাং যদি আমি এটিকে এই Δতে সুপারইমপোজ করি তাহলে এটি কেমন দেখায় শুধু দেখুন যে আমি যখন এটি তৈরি করি তখন আশা করি যে এটি এই বিষয়টির সাথে মিলে যাচ্ছে এখন শুধু যদি Ra নির্ণয় করার চেষ্টা করা হয় তবে সেটি Rb Rc এর সমান্তরালে দেখতে পাবেন কারণ এই ক্ষেত্রে Rb এবং Rc সিরিজে থাকবে সুতরাং lrmΔ Rb Rc Ra Ra Rb Rc একইভাবে Δ Ra Rb Rc Ra Rb Rc এখানে Rc নির্ণয় করার চেষ্টা করা হয় তবে সেটি Ra Rb এর সমান্তরালে দেখতে পাবেন কারণ এই ক্ষেত্রে Ra এবং Rb সিরিজে থাকবে তার মানে সব সময় গুণফলগুলিকে Ra Rb Rc দ্বারা বিভক্ত করা হয় এবং শুধুমাত্র সংলগ্ন শাখায় 2টি রোধের গুণফল নিতে হয় যা হল lrmΔ থেকে lrmরূপান্তর সুতরাং 245 246 এবং 247 হল এই সমীকরণ সংখ্যা এখন প্রশ্ন হল Y এবং Δ নেটওয়ার্কের সুপারপোজিশন এখানে এই জিনিসটিকে চিত্রে দেখানো হয়েছে এখানে আমি যা দেখিয়েছি তা হল Δ Ra Rb Rc Ra Rb Rc যা এখানে 245 246 এ লেখা আছে এটি মনে রাখা সহজ এবং একটি অতিরিক্ত নোড নিউট্রাল যেটি পরে AC সার্কিটের জন্য দেখা যাবে এখানে সেই বিষয়গুলি দেখতে পাবেন না এখানে আরও একটি অতিরিক্ত নোড তৈরি করা হয়েছে যেটি পরে দেখা যাবে কিন্তু আমাদের এই বিষয়টি হল AC সার্কিট বিশ্লেষণ একে বলে Δ থেকে ট্রান্সফর্মেশন এটি আসলে Δ থেকে রুপান্তর এখন T থেকে Δ তে রূপান্তর যদি ধরুন Ra আছে এবংlrm আমাকে Ra Rb Rc এর অভিব্যক্তি কী তা নির্ণয় করতে হবে সুতরাং এটি কীভাবে করা হবে এখন Δ তে রূপান্তর করার জন্য এখানে আমার একটি নেটওয়ার্ক আছে এখন আমাকে যা করতে হবে তা হল আমাকে Δ নেটওয়ার্কে পরিবর্তন করতে হবে সুতরাং সেক্ষেত্রে Y নেটওয়ার্কের জন্য কী হবে সমীকরণ 245 246 এবং 247 থেকে পাওয়া সেই ইকুইভ্যালেন্ট Δ নেটওয়ার্ক এখানে সমস্ত এক্সপ্রেশনগুলি আছে সুতরাং এখন কী করবেন প্রথমে Ra Rb Rc এর যোগফল নির্ণয় করুন যদি তাই করেন তাহলে আমরা পাব R1R2 R2R3 R3R1 Ra Rb Rc Ra Rb Rc Ra Rb Rc2 Ra Rb Rc Ra Rb Rc একে সরলীকরণ করলে Ra Rb Rc বাতিল হয়ে যাবে সুতরাং আমরা পাব R1R2 R2R3 R3R1 Ra Rb Rc Ra Rb Rc এটি 248 নম্বর সমীকরণ এখন 248 নম্বর সমীকরণকে 245 246 এবং 247 এর প্রতিটি সমীকরণ দ্বারা ভাগ করলে নিম্নলিখিত সমীকরণগুলি পাওয়া যাবে এই 248 নম্বর সমীকরণকে এইরকম ভাবে 245 246 এবং 247 এর প্রতিটি সমীকরণ দ্বারা ভাগ করুন এটিই হল Ra Rb Rc এই মানগুলি পাওয়ার সহজতম উপায় সুতরাং এই 248 নম্বর সমীকরণকে প্রথমে এই 245 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা কী পাব আমরা পাব Ra R1R2 R2R3 R3R1 R1 এটি 249 নম্বর সমীকরণ অনুরূপভাবে আমরা পাব Rb R1R2 R2R3 R3R1 R2 এবং Rc R1R2 R2R3 R3R1 R3 এগুলি যথাক্রমে 250 এবং 251 নম্বর সমীকরণ কিন্তু এগুলি কীভাবে মনে রাখবেন আমি এটি সরলীকরণ করব এইভাবে যদি এটিকে লেখা হয় অর্থাৎ এইভাবে মনে রাখা হয় যে R1R2 R2R3 R3R1 এই নিউমারেটরের মান সমস্ত ক্ষেত্রে একই শুধু ডিনোমিনেটরের মানগুলি আলাদা হবে যেমন Ra এর ক্ষেত্রে শুধুমাত্র R1 দ্বারা Rb এর ক্ষেত্রে শুধুমাত্র R2 দ্বারা এবং Rc এর ক্ষেত্রে শুধুমাত্র R3 দ্বারা বিভক্ত সুতরাং যদি 243 নম্বর চিত্রে এই সার্কিটের দিকে তাকান তাহলে একেই Δ রূপান্তর বলা হয় সুতরাং এখন যদি এই চিত্রটিকে ভালভাবে লক্ষ্য করেন তবে Ra Rb এবং Rc এর মান কী হবে যদি Ra এর দিকে তাকান তাহলে আসলে দেখা যাচ্ছে যে লব একই অর্থাৎ R1R2 R2R3 R3R1 তারপর সেটি R1 দ্বারা বিভক্ত অর্থাৎ Ra R1R2 R2R3 R3R1 R1 সুতরাং এই ভাবে মনে রাখবেন সুতরাং উদাহরণস্বরূপ প্রথমে আমি Ra নিচ্ছি এখানে Ra এর জন্য যা করছেন তা হল R1R2 R2R3 R3R1 এই সাধারণ লবটি নিচ্ছেন এখন আরও সরলীকরণের জন্য কীভাবে করবেন তারপর এখানে সেই সাধারণ লবটিকে Ra এর বিপরীতে যে R1 রোধটি রয়েছে সেটি দ্বারা ভাগ করতে হবে সুতরাং এটি হয়ে যাবে R1R2 R2R3 R3R1 R1 তার মানে Ra R1R2 R2R3 R3R1 R1 তার মানে মনে রাখার জন্য বলা যায় যে এটিকে R1 দ্বারা ভাগ করতে হবে এটি খুবই সহজ যে R1 হল Ra এর ঠিক বিপরীতে অবস্থিত রোধ তাই R1R2 R2R3 R3R1 কে R1 দ্বারা ভাগ করতে হবে আরেকটি উপায় হল যেহেতু Ra R1R2 R2R3 R3R1 R1 সুতরাং এই ভাবেও লেখা যায় যে Ra R2 R3 R2R3 R1 অর্থাৎ দুটি সংলগ্ন শাখার রোধের যোগফলের সাথে তাদের গুণফলকে এই বিপরীত শাখার রোধ দ্বারা বিভক্ত করা হয়েছে এভাবেও এটি মনে রাখতে পারেন আমি বলতে চাইছি যে এটি হল সবচেয়ে সহজ উপায় যে R1R2 R2R3 R3R1 এটি একটি সাধারণ নিউমারেটর সুতরাং যখন আপনি Ra নেবেন তখন এই সাধারণ নিউমারেটর R1R2 R2R3 R3R1 কে R1 দ্বারা ভাগ করা হয় একইভাবে যদি এখন Rb নির্ণয় করার চেষ্টা করা হয় তবে একইভাবে এই সাধারণ লব R1R2 R2R3 R3R1 আসবে এবং তাকে এই R2 দ্বারা ভাগ করলেই Rb নির্ণয় করা সম্ভব হবে একইভাবে Rc নির্ণয় করার সময় সাধারণ লবটিকে শুধুমাত্র R3 দ্বারা বিভক্ত করতে হবে এটি খুবই সহজ অন্যথায় Ra R2 R3 R2R3 R1 এর মত সরলীকরণের পর দেখুন একইভাবে এই Rb এবং Rc কেও সহজেই এই ভাবে লেখা যায় সুতরাং এটি খুব সহজ উপায় আমি সবসময় মনে করি যে এটি সবচেয়ে সহজ কারণ Ra Rb Rc যাই হোক না কেন এই R1R2 R2R3 R3R1 এটি সব সময়ের জন্যই সাধারণ লব এবং এই সাধারণ লবকে বিপরীত শাখার রোধের মান দিয়ে ভাগ করলেই আমরা Ra অথবা Rb এর প্রয়োজনীয় মানটি পেয়ে যাব একইভাবে Rc এর জন্যও সেই সাধারণ লবকে বিপরীত শাখার রোধের মান দিয়ে ভাগ করলেই আমরা Rc এর প্রয়োজনীয় মানটি পেয়ে যাব আশা করি আমরা এটি বুঝতে পেরেছি সুতরাং কেবল এটিই সমাধান করতে হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন আশা করি বিষয়গুলি এখন বুঝতে পেরেছি যে এই মানগুলি কীভাবে নির্ণয় করা যায় সুতরাং এই হল T থেকে Δ রূপান্তর সুতরাং Δ নেটওয়ার্কের প্রতিটি রোধকে আমি কিছুটা আন্ডারলাইন করেছি যেটি হল রোধের সমস্ত সম্ভাব্য মানগুলির গুণফলের সমষ্টি যাকে তার বিপরীত Y রোধ দ্বারা বিভক্ত করে আমরা এর প্রয়োজনীয় মানটি পেয়ে যাব সুতরাং এই জন্যই এটি সহজ এবং এই ক্ষেত্রে এই Δ নেটওয়ার্কগুলিকে ভারসাম্যপূর্ণ বলা হয় যখন Ra Rb Rc এই সবগুলির মান সমান হয় তখন বলা হয় যে এটি একটি ব্যালান্সড নেটওয়ার্ক এবং Ra Rb Rc RlrmΔ সুতরাং এটি হল 253 নম্বর সমীকরণ সুতরাং এই শর্তের অধীনে যদি সমস্ত Ra Rb Rc কে RlrmΔ এর সমান করা হয় তাহলে সহজেই জানতে পারবেন যে এর Y রূপান্তর কী হবে সুতরাং এই ক্ষেত্রে Y রূপান্তরের মান হবে RY RlrmΔ 3 অথবা RlrmΔ 3 RYlrm এটি হল 254 নম্বর সমীকরণ সুতরাং এই সমীকরণ থেকে এটি শুধুমাত্র বিপরীতে আসে যে RlrmΔ 3 RYlrm সুতরাং এখানে এটিই ঠিক আছে এখানে Ra Rb Rc সবই সমান তাহলে সেই ক্ষেত্রে এই মানগুলি প্রতিস্থাপন করলে এই সমীকরণটিই পাওয়া যাবে সুতরাং এখানে lrmΔ নেটওয়ার্কগুলি নিজেরাই পাওয়া যায় অথবা সেটি বৃহত্তর নেটওয়ার্কের একটি অংশ সেখানে ফেজ নেটওয়ার্ক ম্যাচিং নেটওয়ার্ক এবং বৈদ্যুতিক ফিল্টার ব্যবহার করা হয় যা অবশ্যই 10 নম্বর কোর্সে যখন আমরা ফেজ সার্কিটের বিষয়ে শিখব তখন Δ এর এই ধরণের ব্যবহার দেখতে পাব সুতরাং আসুন 220 নম্বর উদাহরণটি নেওয়া যাক সুতরাং 244 নম্বর চিত্রে দেখানো সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Rab নির্ণয় করতে হবে এবং উৎস দ্বারা ব্যয়িত পাওয়ারের মানটিও নির্ণয় করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের খুঁজে বের করতে হবে যে এটি আসলে a টার্মিনাল এবং এটি আসলে b টার্মিনাল এবং 20 ভোল্টের ভোল্টেজের উৎস দেওয়া হয়েছে আর এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Rab কত হবে তা আগে খুঁজে বের করতে হবে তো এটি কীভাবে করা যায় এখন 10Ω এবং 6Ω আসলে সিরিজে আছে সুতরাং এটি 10 6 16Ω হবে সুতরাং এটি 16Ω হবে এবং এর সাথে 48Ω সমান্তরাল হবে তাই 16Ω এবং 48Ω প্যারালাল সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1648 16 48 Ω সুতরাং এই একই বিষয় পরে আছে তাই আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এখানে দেখুন এই 10Ω 6Ω এবং 48Ω এখন যদি লক্ষ্য করেন তাহলে আমি বলেছিলাম যে 10Ω এবং 6Ω সিরিজে আছে সুতরাং 16Ω এবং 48Ω সমান্তরালে সংযুক্ত আছে সুতরাং এই 48Ω এবং 16Ω এর সমান্তরাল সংযোগের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 12 Ω তাই তার মানে সার্কিটটি এভাবে আসছে যে এখানে 15 Ω এবং তারপর আবার 12 Ω ও 18 Ω সিরিজে রয়েছে কারণ 18 Ω রেজিস্ট্যান্স এখানে রয়েছে সুতরাং এখানে এটি 12Ω এবং 18Ω সুতরাং মোট 30Ω যা 15 Ω এর সমান্তরালে সুতরাং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 153015 30 তাই এটি 10 Ω এর ইকুইভ্যালেন্ট এবং ব্যয়িত পাওয়ারের মান আমরা জানি যে v2 Rab কারণ এই Rab আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কারণ এই টার্মিনালটি a এবং এই টার্মিনালটি b সুতরাং এই a এবং এই b টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হল Rab সুতরাং Rab 10 Ω কারণ 12 18 30Ω এবং 153015 30 10 Ω তাই Rab 10 Ω তাই এখানে আসলে ব্যয়িত পাওয়ারের মান হবে v2 Rab 2 10 40 ওয়াট এখন পরবর্তী পর্যায়ে 221 নম্বরে আরেকটি উদাহরণ যা Δ নেটওয়ার্ককে একটি ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কে রূপান্তর করে এখানে Ra হল 15 Ω Rb হল 20 Ω এবং Rc হল 25 Ω একে Δ এ রূপান্তর করতে হবে সুতরাং এখানে Ra Rb এবং Rc এই তিনটি অঙ্কন করা হয়েছে এটি আসলে Ra এটি Rb এবং এটি Rc সুতরাং এখানে সবই চিহ্নিত করা হয়েছে সুতরাং আসলে Δ এর জন্য এখানে এই শাখাটি Rc এবং এখানে এই শাখাটি Ra এবং এই শাখাটি Rb সুতরাং এটি 25 Ω 15 Ω এবং 20 Ω তাই এখন আমি এটি পরিষ্কার করছি সুতরাং এখন 245 246 এবং 247 নম্বর সমীকরণ ব্যবহার করুন সুতরাং R1 Rb Rc Ra Rb Rc অর্থাৎ R1 এর জন্য দুটি সংলগ্ন রোধ Rb এবং Rc নিতে হবে তারপর তাদের গুণফলকে Ra Rb Rc দিয়ে ভাগ করতে হবে সুতরাং R1 Rb Rc Ra Rb Rc 20 25 15 20 25 সুতরাং হর হল 60 সুতরাং R1 253 Ω হবে একইভাবে R2 এর জন্য দুটি সংলগ্ন রোধ Ra এবং Rc নিতে হবে তারপর তাদের গুণফলকে সেই একই ডিনোমিনেটর অর্থাৎ Ra Rb Rc দিয়ে ভাগ করতে হবে সুতরাং R2 2515 60 সুতরাং R2 254 Ω এবং R3 এর জন্য দুটি সংলগ্ন রোধ Ra এবং Rb নিতে হবে সুতরাং R3 2015 60 5 Ω সুতরাং এই হল Δ থেকে Y তে রূপান্তর সুতরাং Y থেকে Δ এ রূপান্তর করার চেষ্টা করলে একই মান Ra Rb এবং Rc পাওয়া যাবে এখন আরেকটি বিষয় হল T নেটওয়ার্ককে রূপান্তর করা T এর মানে হল এটি একটি নেটওয়ার্ক সুতরাং 222 নম্বর উদাহরণের 248 নম্বর চিত্রে একটি T নেটওয়ার্ক দেওয়া হয়েছে যাকে Δ নেটওয়ার্কে রূপান্তর করতে হবে সুতরাং এটি একটি T নেটওয়ার্ক এই নেটওয়ার্কে R1 R2 R3 এই রোধগুলির মান যথাক্রমে 10Ω 20Ω এবং 30Ω দেওয়া হয়েছে এখন এই নেটওয়ার্কটিকে আমরা Δ তে রূপান্তর করার চেষ্টা করছি তাহলে আমরা Ra এর মান কত নেব সুতরাং এখন এই হল Ra সুতরাং এটিকে Δ তে রূপান্তর করতে হবে সুতরাং আমরা জানি যে Ra R1R2 R2R3 R3R1 R1 এখানে ডিনোমিনেটরগুলি সমান অর্থাৎ R1R2 R2R3 R3R1 শুধু Ra এর ক্ষেত্রে তার বিপরীত দিকের রোধ R1 দ্বারা ভাগ করতে হবে একইভাবে Rb এবং Rc এর সমস্ত মান পাওয়া যাবে এখানে যেহেতু R1 R2 এবং R3 এর মান দেওয়া আছে সুতরাং এগুলি সহজেই গণনা করা যায় সুতরাং আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এখন 249 250 এবং 251 এই সমীকরণগুলি লক্ষ্য করুন সুতরাং Ra R1R2 R2R3 R3R1 R1 সুতরাং Ra 1020 2030 3010 10 সুতরাং Ra 110 Ω একইভাবে Rb এর ক্ষেত্রে লবটি একই থাকবে শুধু সেটি R2 অর্থাৎ 20 দ্বারা বিভক্ত হবে সুতরাং Rb 55 Ω এবং Rc হবে 1103 Ω সুতরাং এখানে 223 নম্বর উদাহরণে আরেকটি সার্কিট যেটি 250 নম্বর চিত্রে দেখানো হয়েছে এখানে এই নেটওয়ার্কটির জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Rab এবং কারেন্ট i এর মান নির্ণয় করতে হবে এখানে একটি ছোট ত্রুটি রয়েছে সুতরাং এখানে আসলে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Rab এর মান নির্ণয় করতে হবে সুতরাং কীভাবে এটি নির্ণয় করা যায় এখানে ভোল্টেজের উৎসটি 50 ভোল্ট দেওয়া হয়েছে এবং সরলতার জন্য বলা যায় যে এখানে 24 Ω 20 Ω এবং 10 Ω এই তিনটি রেজিস্টর পরস্পরের সাথে Δ তে সংযুক্ত এখন এই Δ নেটওয়ার্ক অংশটিকে রূপান্তর করুন কারণ 24 Ω 20 Ω এবং 10 Ω এই তিনটি রেজিস্টর মূলত পরস্পরের সাথে Δ তে সংযুক্ত কারণ যদি a' b' এবং c ধরা হয় তবে এটি একটি Δ এটি একটি বর্গক্ষেত্রের মতো তৈরি করা হয়েছে কিন্তু এটি আসলেএকটি Δ কারণ এখানে এটিকে এভাবে তৈরি করতে পারেন ধরুন শুধুমাত্র আমি এই অংশটি বিবেচনা করছি এই হল c এটি Rc এবং এটি একটি টার্মিনাল এবং এটি আরেকটি টার্মিনাল আমি আসলে এটিকে a' এবং এটিকে b' হিসাবে বিবেচনা করেছি তাহলে কোনও সমস্যা নেই সুতরাং এখানে এটি a' এখানে এটি b' এবং এটি 10 Ω এবং এটি 20 Ω এবং এখানেও 30 Ω সংযুক্ত আছে এবং এখানেও 50 Ω সংযুক্ত আছে সুতরাং এটি আসলে একটি Δ এ রয়েছে সুতরাং 10 Ω 24 Ω 20 Ω এরা Δ এ রয়েছে সুতরাং এটিকে Y এ রূপান্তর করতে হবে সুতরাং এখন এটিকে কীভাবে রূপান্তর করতে হয় তা জানতে পারবেন আমি এখন সরাসরি মানগুলি দেব তাই এগুলি সহজেই নির্ণয় করা যাবে সুতরাং এটি হিসাব করলে 8888 Ω এই দিকে আসবে কারণ যখনই আমি এটি হিসাব করব তখন সেই 24Ω এবং 20Ω দেখতে পাব সুতরাং এটি হবে 242024 20 10 সুতরাং 48054 8888 Ω এবার অন্য দিক থেকে দেখলে এটি হবে 241024 20 10 সুতরাং 24054 4444 Ω আসবে আবার অন্য দিক থেকে দেখলে এটি হবে 201024 20 10 সুতরাং 20054 3703 Ω আসবে সুতরাং Δ থেকে Y তে রূপান্তরের পরে এটি এই রকম আসবে সুতরাং এই 4444 Ω রোধটি সার্কিটের 13 Ω রোধের সাথে সিরিজে থাকবে এবং 3703 Ω রোধটি 50 Ω রোধের সাথে সিরিজ হবে এবং 8888 Ω রোধটি 30 Ω রোধের সাথে সিরিজ হবে অনুগ্রহ করে এটি নিজেই করুন এই Δ থেকে Y তে রূপান্তরটি আমরা জানি সুতরাং এখানে এই Δ এর 10 Ω সম্পর্কে ভুলে যান আমি যদি এটিকে এইরকম করি তাহলে আমার এই 10 Ω রোধটি Y এর ইকুইভ্যালেন্ট রোধ দ্বারা প্রতিস্থাপিত হবে উদাহরণস্বরূপ এই 4444 Ω রোধটি সার্কিটের 13 Ω রোধের সাথে সিরিজে থাকবে 3703 Ω রোধটি 50 Ω রোধের সাথে সিরিজ হবে এবং 8888 Ω রোধটি 30 Ω রোধের সাথে সিরিজ হবে তাই যাইহোক এই বিষয়টি এখন পরিষ্কার সুতরাং এইভাবে এখন আসছে এই 8888 Ω এবং এই 30 Ω রোধদুটি সিরিজে রয়েছে আবার এই 3703Ω এবং এই 50Ω সিরিজে রয়েছে তারপর এই সিরিজ রোধদুটি আবার পরস্পরের সমান্তরাল সুতরাং তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 38888 53703 38888 53703 অর্থাৎ 22555 Ω কারণ এই 8888 30 38888 Ω এবং 3703 50 53703 Ω এই রোধদুটি পরস্পরের সমান্তরাল সুতরাং তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 38888 53703 38888 53703 অর্থাৎ 22555 Ω সুতরাং এটি এই রকম হবে কারণ সেখানে তারা সমান্তরাল কারণ এটি একটি সাধারণ নোড এবং এটি আর একটি সাধারণ নোড তাই তারা পরস্পরের সমান্তরাল সুতরাং এখন এই সিরিজ রোধগুলি যোগ করুন সুতরাং 13 4444 22555 Ω এটি যোগ করলে আসলে 40 Ω পাওয়া যাবে সুতরাং কারেন্ট হবে i 50 ভোল্ট 40 Ω কারণ 50 ভোল্ট একটি উৎস সুতরাং কারেন্ট i এর মান হবে 125 অ্যাম্পিয়ার